সিঙ্গেল ফেজ AC সার্কাইটস কন্টিনিউড সুতরাং আমরা আবার ফিরে এসেছি তো এখন আমরা একটি উপস্থাপনা দেখতে পাব যাকে আপনি ফেজোর দ্বারা সিনুসোইডাল সিগন্যাল বলেন সুতরাং এখানে আসলে প্রথম জিনিসটি হল আমাদের বোঝাপড়া পরিষ্কার হওয়া উচিত যেমন সংখ্যাগত সমাধান বা ধারণা পাওয়ার জন্য জানা জিনিসগুলি পুরোপুরি পরিষ্কার হবে তো আসুন আমরা দেখি কীভাবে আমরা এটি তৈরি করতে পারি সুতরাং একটি সাইনুসোইডাল সিগন্যালফেজোরের প্রতিনিধিত্ব যদি দেখেন তবে ধরুন O A এটি একটি রেডিয়াস ধরুন এটি সার্কেল O এর সেন্টার এবং O A একটি সিনুসোইডাল কোয়ান্টিটি সর্বাধিক মূল্যের প্রতিনিধিত্ব করে এটি কারেন্ট হতে পারে এটি ও ভোল্টেজ হতে পারে সুতরাং এটি এই অবস্থানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে সুতরাং সেই ক্ষেত্রে ধরুন যে ভার্টিকাল প্রজেকশন টি A B আসুন এটি পরিষ্কার করি ধরুন A B একটি ভার্টিকাল প্রজেকশন A B সমান হবে O A এর সাথে এটি sin θ ভার্টিকাল প্রজেকশন তার মানে A B সমান হবে O A এর সাথে সুতরাং O A হল সর্বাধিক মান যাকে আমরা সিনুসোইডাল কোয়ান্টিটিএস বলি উদাহরণস্বরূপ ধরুন O A অনুমানের সমান মনে করুন এই সিগন্যাল O A i এর সমান এটি কারেন্ট সিগন্যাল i ধরুন এটা সর্বোচ্চ মান O A সমান হবে m এর সাথে যেটা কার্রেন্টের সর্বোচ্চ মান কার্রেন্টের পিক মান তার মানে এটি m sin θ এর সমান এবং এই A B সর্বাধিক মান m যেটা O A O হয় O A A না হয়ে এবং A B সমান হবে m sin এর সাথে এখন এটা পরিষ্কার করা যাক তার মানে আমার A B এটির ভার্টিকাল প্রজেকশন m sin θ এর সমান এখন যখন θ 0 এর সমান হয় তখন A B 0 এর সমান হয় সুতরাং যখন θ 0 এর সমান হয় তখন এটিকে প্রজেকশন করুন তো এটি অরিজিন যেখানে এটি শুরু হচ্ছে এখন আপনি যদি θ র আরেকটি মান নেন ধরুন এই অ্যাঙ্গেল টি θ এই অ্যাঙ্গেলটি θ যার জন্য A B m sin θ এর সমান সুতরাং এটি এখানে আরেকটি পয়েন্ট নেয় একইভাবে এখানে অন্য একটি পয়েন্ট নিতে পারেন θ র জন্য যেহেতু এটি বৃদ্ধি হচ্ছে এটি হল θ এখন এইভাবে যখন এটি কোনও পয়েন্টে আসবে ধরুন এই O A এখানে আসবে আমি এখানে আরেকটি পয়েন্ট নেব একইভাবে যখন এটি আসে তখন θ সমান হবে 90o এর সাথে আর যখন θ সমান হবে 90o এর সাথে তখন A B m এর সমান হয় সুতরাং এখানে একটি প্রজেকশন নিন এটি সর্বাধিক মান সুতরাং যদি এটি প্লট করা হয় তবে এই গ্রাফটি এভাবে আসবে এখন যখন এর বাইরে যায় অর্থাৎ θ যাকে 90o এর বেশি বলা হয় তারপর আবার প্রজেকশন নিন যদি পয়েন্টটি এখানে আসে θ বেড়েযাবে তাহলে এই দিকটি বেড়েযাবে এমনিভাবে এটি যখন আসবে এখানে সুতরাং আরও যখন θ 90o এর বেশি হয় এখানে কোথাও 90o এই বিষয়টি এখানে আসবে একইভাবে এই পয়েন্টটি এখানে আসবে এবং পরিশেষে যখন এটি আসবে θ 80o হবে আবার এটি 0 হবে আর যদি আপনারা এই সমস্ত বিষয় নিয়ে তাতে যোগ এবং প্লট করেন তবে তা হবে একটি sine কার্ভ এটাই sine প্রজন্মের অনাগত O A রোটেট করছে সুতরাং এটি এখানে কোনও পজিশনে আসবে এইভাবে এটি মুভ করবে এবং এটি কোন খানে আসবে অর্থাৎ এটি 180o তারপর এটি 270o এবং যখন এটি আসে তখন এটি 360o তো এটি এভাবে মুভ করছে সুতরাং এটি আমার 90o এটি আমার 180o এবং এই পয়েন্টটি 270o এবং পরিশেষে এই পয়েন্ট টি 360o তো যখন এটি এই সাইডে আসে সুতরাং আবার এই মান নেগেটিভ হয়ে উঠবে সুতরাং এই পয়েন্ট এর জন্য এটি এখানে কোথাও হবে এই পয়েন্ট থেকে এটি এইভাবে আসবে এবং পরিশেষে এটি 360o পর্যন্ত যদি হয় তবে এটি একটি সিনুসোইডাল সিগন্যাল জেনারেশন হবে তার মানে এইভাবে যে কোনও ভোল্টেজ এবং কার্রেন্টের সর্বাধিক মান নিন এবং তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগিয়ে যান এবং সেই অনুযায়ী 0 থেকে 360o এর মধ্যে θ বৃদ্ধি পাচ্ছে এবং যদি এই ধরনের প্লট করা হয় এবং O A আর A B এর ভার্টিকাল প্রজেকশন os sin θ এর সমান হয় অর্থাৎ A B m sin θ এর সমান এবং যদি প্রতিটি পয়েন্ট নিয়ে প্লট করা হয় তবে এটি সিনুসয়েডাল সিগন্যাল দিবে এইভাবে একটি সিনুসোইডাল সিগন্যালফেজোরের সেই সাইনুসোইডাল উপস্থাপনা করে তার মানে ফেজোর আসলে একটি রোটেটিং ভেক্টর কারণ 0 থেকে 360o এর মধ্যে আঙুলের লাইন আছে তাই এবং এটি মুভ করে এখানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতদিকে যা কিছুই হোক ফেজোর একটি রোটেটিং ভেক্টর তার মানে ভোল্টেজ যখন এই ভাবে লেখা হয় ধরুন V অ্যারো অ্যারোটি আসলে ফেজোর কোয়ান্টিটি এটা পরিষ্কার করি কিন্তু ইম্পিডেন্স z লেখার পরে এটি r jx এর সমান হয় দেখতে পাবে সুতরাং ইম্পিডেন্স শুধু z বার রাখুন ইম্পিডেন্স একটি ফেজোর কোয়ান্টিটি নয় তবে ভোল্টেজ এবং কারেন্ট ফেজোর কোয়ান্টিটি হয় এবং ফেজোর একটি রোটেটিং ভেক্টর তো এটা কি সেই সিনূসইডাল প্রজন্ম এবং সবকিছু যা এখানে দেওয়া আছে ω 2πf এর সমান সুতরাং এটি লেখা হয়েছে m sin 2πf t সুতরাং এখানে যা কিছু আছে সব এখানে অভিব্যক্তি করা হয়েছে তো এরপরে এটি আসবে এখন এখানে কিছু জিনিস বুঝতে হবে এখানে যা কিছু লেখা আছে সেটা অন্য জিনিস পরে পড়া হবে তবে আগে কেবল শুনুন ধরুন একটি কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভফর্ম আছে তো এটিকে আসলে ভোল্টেজ ওয়েভফর্ম বলে এখন এই ভিতরের সার্কেল টি এটি সর্বাধিক মান ধরুন O B ভোল্টেজ মানের সর্বাধিক মান হয় তার মানে O B উদাহরণস্বরূপ Vm এর সমান এটি ভোল্টেজ z অন্য জিনিস বা স্কেল সম্পর্কে ভুলে যান তা কোনও সমস্যা নয় জিনিসটি হল যে এটি বুঝতে হবে এবং সেই সময় কারেন্ট হল O A ধরা যাক O A সেই সময় সমান ছিল একটি কারেন্ট পজিশনের সাথে আর এই ভোল্টেজ এবং এই কার্রেন্টের মধ্যে এই অ্যাঙ্গেলটি হল φ এখন একই ভাবে মানে এটি এবং এই φ উভয়ই ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করছে অর্থাৎ ω দেওয়া আছে সুতরাং ω 2 এর সমান যা 2πf গুণ ω ω 2πf এর সমান সুতরাং এটি ω ω এর 2πf সমান F হল ফ্রিকোয়েন্সি তাই এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এখন যদি মিন থেকে ভোল্টেজ ওয়েভ এবং কারেন্ট ওয়েভফর্ম নেওয়া হয় এবং ধরুন কারেন্ট O A কারেন্ট পজিশন A তে আছে এবং ভোল্টেজ V তে আছে এবং এটি φ আর তারা যাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং ω দেওয়া হয় যাকে তারা ফ্রিকোয়েন্সি বলে সুতরাং f হল ফ্রিকোয়েন্সি এবং ω 2πf এর সমান সুতরাং সেই ক্ষেত্রে যখন এটি মুভ করছে তার মানে B এবং A এর মধ্যে অ্যাঙ্গেল টি যে কোনও পজিশন অ্যাঙ্গেলে হতে পারে এবং φ কনস্ট্যান্ট থাকে উদাহরণস্বরূপ ধরুন যদি B এখানে কোথাও থাকে এবং A এখানে কোথাও থাকে এই অ্যাঙ্গেল φ সব সময় কনস্ট্যান্ট থাকবে কারণ দুনোটি একসাথে ঘুরে চলেছে এটি A ঘড়ির কাঁটার বিপরীত দিকে সুতরাং যেহেতু ফ্রিকোয়েন্সি একই সুতরাং এই ক্ষেত্রে কি হবে এবং যদি এই পয়েন্ট থেকে ভোল্টেজের প্রজেকশন করা হয় সেখানে কিছু পয়েন্ট থাকবে যেটা এখানে আসবে এটি এই পোইন্টে থাকবে এবং যখন 90o এর বেশি আসবে এটি একটি পিক মান Vm হবে অবশেষে এটি যাবে এবং 0 এ আসবে এবং আবার এটি এইভাবে মুভ করবে একইভাবে যখন এই O A নেওয়া হয় সুতরাং এই পয়েন্টে আমরা এটিকে বলি যে θ 0 এর সমান সুতরাং সেই ক্ষেত্রে কী হবে এই পয়েন্টটি শুরু হবে এবং সেই ভাবে কারেন্ট ওয়েভ টি সিনুসোইডাল ভোল্টেজ হবে তবে θ এই সময় t এর সমান বা θ 0 এর সমান কারেন্ট ওয়েভফর্ম সেখান থেকে শুরু হবে কারণ পজিশন এখানে এবং ভোল্টেজ এখানে কোথাও থেকে শুরু হবে সুতরাং এইভাবে ধরুন এটি সিনুসোইডাল ওয়েভফর্ম ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই উৎপন্ন হয় তবে এই 2 এর মধ্যে অ্যাঙ্গেল একই থাকে উদাহরণস্বরূপ এখানে এই ভোল্টেজ এবং কার্রেন্টের উপর 2 টি কোয়ান্টিটিএস নিয়েছি যেটা O B এবং O A দিয়ে প্রতিনিধিত্ব করে সেটা সবকিছু এখানে লেখা হয়েছে এখানে দেখানো হয়েছে যে ফেজোর O B কার্রেন্ট ফেজোর ডায়াগ্রামকে লিডিং করছে যে লিডিং কী বা এর অর্থ কী এর অর্থ একটি লিডিং বা ল্যাগিং সুতরাং সেক্ষেত্রে কী হবে যে যদি সেই v সমান হয় তবে প্রথমে নেতৃত্ব এবং পিছিয়ে পড়া বুঝতে হবে এবং তারপরে আমরা এটিতে আসব সুতরাং প্রথমে এটি পরিষ্কার করতে দিন এখন প্রশ্ন হল যে কী নেতৃত্ব হচ্ছে এবং দেখতে হবে যে এই 2টি ওয়েভফর্মের মধ্যে যে একজন পৌঁছাচ্ছে সেটা হল সর্বোচ্চ মান ম্যাগ্নিটুডে এবং অন্য জিনিস গুলো ভুলে যান যেটা এটিতে আগে পৌঁছাচ্ছে অন্যটির চেয়ে তা হল সর্বোচ্চ মান সুতরাং সেই ক্ষেত্রে এটি ভোল্টেজ ওয়েভফর্ম এটি কার্রেন্টের আগে পিক মান পৌঁছেছে কারণ যখন এটি পিক মান পৌঁছাচ্ছে তখন কারেন্ট এখানে রয়েছে তো প্রথম ভোল্টেজ যেটা আসলে কার্রেন্টের আগে পৌঁছাচ্ছে সেটা সর্বোচ্চ মান কারণ কার্রেন্ট এখানে আছে এটি একটা জিনিস বা অন্য উপায় ও আছে যা হল যখন এটি 0 তে আসছে প্রথমে এই ভোল্টেজ টি আসে যেটা হল 0 এটা কার্রেন্টের বিকল্পে তো 2টি উপায় করা যেতে পারে যদি এই 2টি ওয়েভফর্মের মধ্যে যে ভোল্টেজ পিক প্রথমে পৌঁছাচ্ছে তারপর কারেন্ট পিক পৌঁছাচ্ছে তার মানে ভোল্টেজ আসলে কার্রেন্ট কে নেতৃত্ব দিচ্ছে অথবা অন্য উপায়ে ভোল্টেজ টি আসলে প্রথমে 0 এ আসে তারপর কার্রেন্টটি আসে তার মানে ভোল্টেজ কার্রেন্ট কে নেতৃত্ব দেয় এবং এই অ্যাঙ্গেল টি হল ϕ আসলে এই অ্যাঙ্গেল টি হল ϕ এটি এই ভোল্টেজ এবং কার্রেন্টের মধ্যে এটি অ্যাঙ্গেল π বা এই পিক পার্থক্য টি ϕ এই অ্যাঙ্গেল পার্থক্য টি ϕ সুতরাং নেতৃস্থানীয় মানে একটি অনুমিত ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভফর্ম আছে যদি ভোল্টেজ কার্রেন্টের আগে তার পিকে পৌঁছায় তবে তার মানে ভোল্টেজটি কার্রেন্ট কে নেতৃত্ব দিচ্ছে অথবা যদি ভোল্টেজ কার্রেন্টের আগে 0 তে পৌঁছাচ্ছে তার মানে ভোল্টেজ অন্য উপায়ে কারেন্ট কে নেতৃত্ব দিচ্ছে আরেকটি উপায় যে ভোল্টেজের চেয়ে কারেন্ট পরে পিকে পৌঁছাচ্ছে তার মানে ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে যায় অথবা কারেন্ট 0 তে আগে পৌঁছায় আর ভোল্টেজ 0 তে পরে পৌঁছায় কারেন্ট পিছিয়ে যায় ভোল্টেজ থেকে সুতরাং হয় এই ডিসটেন্স টি ϕ বা পিক থেকে পিক এর এই ডিসটেন্সটি হল এটি লিডিং দেওয়ার ধারণা বা যাকে লিডিং বলা হয় বা যাকে ল্যাগিং ধারণা বলা হয় সুতরাং এই ক্ষেত্রে কি হবে যেহেতু ভোল্টেজটি নেতৃত্ব করছে এই অ্যাঙ্গেল টির দ্বারা যাকে কার্রেন্টের ϕ বলা হয় সুতরাং এটি আমার কারেন্ট সিগন্যাল তার মানে আমার v সমান হবে Vm sin ω t এর সাথে এটি কে আমরা কারেন্ট সিগন্যাল sin ω t বলি এবং θ সমান হবে ω t এর সাথে তো এটি Vm sin ω t অতএব আমরা এটিকে কারেন্ট সিগন্যাল বলি তবে ভোল্টেজের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এই অ্যাঙ্গেল ϕ এর দ্বারা দুঃখিত দুঃখিত এটি পরিষ্কার করা যাক এটি ভোল্টেজ নয় এটি আসলে কারেন্ট এই কারেন্ট m ভোল্টেজের সমান সুতরাং কারেন্ট m sin ω t এর সমান তো এটি কার্রেন্টের ওয়েভফর্ম এখন ভোল্টেজ কেস ভোল্টেজ ϕ দ্বারা এই কার্রেন্টের নেতৃত্ব দিচ্ছে তাই ভোল্টেজ কেস v লেখা যাবে Vm sin ω t ϕ এর সমান কারণ θ এই পজিশন থেকে সেই পজিশনে মুভ করে সুতরাং এটি sin ω t ϕ হবে কারণ ভোল্টেজ কারেন্ট কে নেতৃত্ব করছে তো ϕ অ্যাঙ্গেল টি পজিটিভ হওয়া উচিত সুতরাং Vm লিখতে পারেন sin ω t এর সমান তার মানে ফাজোরে যদি এটি এভাবে তৈরি করা হয় তবে মনে করুন এটি m sin ω t এর সমান এইভাবে লেখা সুতরাং তার মানে আমার rms মান আসলে m√2 এটি কার্রেন্টের rms মান তার মানে যখন এটা লিখবে তখন কি হবে এটা আমার rms মান আমরা এটি লিখতে পারি m√2 এর সমান একটি অ্যাঙ্গেল 0o কারণ এটি m sin ω t এর সমান না এর সাথে কিছুই নেই সুতরাং এটি লিখতে পারেন যখনই এই জাতীয় জিনিস লিখবেন m√2 অ্যাঙ্গেল 0 এর সমান এবং এই সামান্য কিছু জিনিসগুলো প্রাথমিকভাবে এখানে একটি অ্যারো তৈরি করেছে এটি ফেজোর কোয়ান্টিটি কে প্রতিনিধিত্ব করবে এটি লিখতে পারেন এটি অ্যাঙ্গেল 0o সুতরাং কোন অ্যারো এখানে নেই মানে এটি ম্যাগনিটিউড এবং এটি rms মান তার মানে যখন লেখা হয় m√2 এর সমান তখন এটি rms মান আগে দেখেছি এবং এটি অ্যাঙ্গেল 0o সুতরাং এটি বলতে সমান যদি অ্যাঙ্গেল 0 কখনও কখনও ছোট বা ক্যাপিটাল লিখছেন এটি কোন ব্যাপার না এটি হয় এখন ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজের জন্য লেখা v Vm sin ω t ϕ এর সমান সুতরাং এটি একটি ফেজোর নোটেশনে লিখতে পারি ধরুন v অ্যারো অ্যারো মানে বিভিন্ন উপায়ে এটি প্রতিনিধিত্ব করা যেতে পারে কিন্তু v অ্যারো স্থাপন করে সেটা rms মান এর সমান হবে যেটা হল Vm√2 তারপরে অ্যাঙ্গেলটি ϕ হওয়া উচিত কারণ এটি নেতৃত্ব দিচ্ছে এই অ্যাঙ্গেল ϕ এর দ্বারা সুতরাং অ্যাঙ্গেলটি ϕ হওয়া উচিত তো তার মানে এটি আসলে V অ্যাঙ্গেল ϕ হিসাবে লেখা যেতে পারে V হল rms মান কিন্তু কোনও অ্যারো এখানে নেই এর অর্থ rms মান ম্যাগনিটিউড সুতরাং v Vm√ 2 এর সমান rms মান যখনই সংখ্যাসূচক সমাধান করব এবং এটি নির্দিষ্ট না হওয়া পর্যন্ত rmsমান গ্রহণ করব সুতরাং এটি আসলে V অ্যাঙ্গেল ϕ এখন প্রশ্ন হল আসুন এটি পরিষ্কার করা যাক যার অর্থ যদি এটি I হয় তবে সমান অ্যাঙ্গেল 0o এবং আমাদের v V অ্যাঙ্গেল ϕ এর সমান যদি ভেক্টর ডায়াগ্রামে ফেজোর ডায়াগ্রাম দেখুন সময় 1535 প্লট করা হয় তবে ফেজোর একটি রোটেটিং ভেক্টর যার একমাত্র পার্থক্য দেখতে হবে সুতরাং যদি এটি আঁকুন যদি মনে করেন যে এটি আমার রেফারেন্স লাইন অ্যাঙ্গেল যখন এটি 0 হয় এবং এটি V অ্যাঙ্গেল ϕ সুতরাং এটি আমার v হবে আর এটি হবে আমার আর এই অ্যাঙ্গেল টি ϕ তার মানে v আসলে কারেন্ট I দ্বারা অ্যাঙ্গেল ϕ কে নেতৃত্ব দিচ্ছে অথবা অন্য উপায়ে লিখতে পারেন যদি v কে রেফারেন্স হিসাবে গ্রহণ করা হয় আসুন এটি পরিষ্কার করা যাক অন্যথায় এটি আমার v এবং এটি আমার সুতরাং এই ক্ষেত্রে এটি ও ϕ সুতরাং একইভাবে যদি এটি আঁকা হয় যদি এটি তৈরী করা হয় এবং এটি আমার V এবং এই অ্যাঙ্গেল হল ϕ তো কি নিয়ে আসছে শুধু এটি রোটেট করুন অ্যাঙ্গেল ϕ এর দ্বারা সুতরাং v এটিতে আসবে এবং সরে যাবে সুতরাং V আবার এখানে পিছিয়ে আছে ϕϕo এর দ্বারা আর অ্যাঙ্গেল ϕ এর দ্বারা বা v Iϕ কে নেতৃত্ব দেয় এখানেও একই জিনিস v ϕ দ্বারা নেতৃত্ব পাচ্ছে অথবা Vϕ থেকে পিছিয়ে যাচ্ছে সুতরাং এটিকে নেতৃত্ব দেওয়া এবং পিছিয়ে পড়া বলা হয় সুতরাং তার মানে যদি 2 টি ওয়েভফর্ম থাকে তবে দেখতে হবে কোনটি এটিতে প্রথমে পৌঁছাচ্ছে পিক প্রথমে পৌঁছাচ্ছে পিকে কোয়ান্টিটি অন্যান্য কোয়ান্টিটি দের কে নেতৃত্ব দিচ্ছে অথবা কোনটি অন্যটির আগে 0 তে পৌঁছেছে যে কোন কোয়ান্টিটি লিডিং দিচ্ছে বা বিপরীত সুতরাং এই সব এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং চিত্রটি দেখে জিনিসগুলি খুব সহজ এই নোটগুলি পরবর্তী 3 4 5 পৃষ্ঠার জন্য সামান্য ঘনিষ্ঠ ভাবে লেখা হয়েছে এর পরে আমি এটি জিনিস তৈরি করেছি কিন্তু এখানে সবকিছু লেখা আছে লিডিং করা ল্যাগিং সব আছে সুতরাং এটি লিডিং বা ল্যাগিং ধারণা সুতরাং এই কারণেই এখানে আরেকটি জিনিস তৈরি করা হচ্ছে যার অর্থ এই চিত্রে যা বলা হয়েছে তার মানে যদি এটি v ছিল যেটা V অ্যাঙ্গেল ϕ এর সমান হয় তবে এটি অ্যাঙ্গেল 0 এর সমান সুতরাং এটি v যেটা V থেকে লিডিং নেয় বা ল্যাগিং হয় এটিও লিখতে পারা যায় যদি v সমান হয় V এর সাথে অ্যাঙ্গেল রেফারেন্স 0 নিয়ে তবে অ্যাঙ্গেল হবে ϕ এই জিনিসটি এবং এই 2টি জিনিস একই এখানে v যদি একই জিনিস রাখা হয় তাহলে এটি অ্যাঙ্গেল 0o হবে Vϕo থেকে পিছিয়ে যায় বা v নেতৃত্ব করে ϕo দ্বারা এখানে v রেফারেন্স নেওয়া হয় v লিডিং নেয় ϕo দ্বারা বা v ϕ থেকে পিছিয়ে থাকে সুতরাং একইভাবে এটি লেখা যেতে পারে সুতরাং এই কারণেই এখানে Vm sin ω t নেওয়া হয় কেবল বোঝার জন্য সেই ক্ষেত্রে কারেন্ট টি m sin ω t ϕ হবে ϕ এর পরবর্তী সুতরাং এই ধারণাটি কে লিডিং বা ল্যাগিং বলা হয় এখানে একই জিনিস রেফারেন্স ফেজোর হিসাবে কারেন্ট এই সমস্ত জিনিস দিয়েছে তারা ছোট নিয়েছে কিন্তু এখানে এটি ক্যাপিটাল নেওয়া হয়েছে তাতে কিছু যায় আসে না সুতরাং এটি V এটি এবং এটি রেফারেন্স ফেজোর হিসাবে ভোল্টেজ যে এখানে একই জিনিস যা v থেকে ϕ নেতৃত্ব নিচ্ছে বা V দ্বারা ϕ থেকে পিছিয়ে রয়েছে এটি একটি রেফারেন্স ফেজোর হিসাবে কারেন্ট এখানে ভোল্টেজ হল সময় দেখুন 1902 কারণ এখানে ভোল্টেজ রেফারেন্স ফেজোর হিসাবে নেওয়া হয় এবং এখানে কারেন্টকে একটি রেফারেন্স ফেজোর হিসাবে নেওয়া হয় তবে অর্থ টি একই সংখ্যাগত করার সময় সবকিছু একই থাকবে কোন পরিবর্তন হবে না সুতরাং এটি ভোল্টেজ বা কার্রেন্টের পিছিয়ে পড়া এবং নেতৃস্থানীয় ধারণা এবং সিনুসোইডাল ওয়েভফর্মগুলির প্রজন্ম পরবর্তী এখন আমরা যাকে ভেক্টর বিশ্লেষণ বলি দেখুন সময় 1929 ফিজিক্স থেকে জানুন যে এই সমস্ত জিনিসগুলি 2টি ফেজোর কোয়ান্টিটিএস এর সংযোজন এবং বিয়োগ ভেক্টরগুলি যেভাবে করে ভেক্টরগুলি এখানেও একইভাবে করে ধরুন এটি আমার V1 আমি এটি যোগ করতে চাই V1 এ এটি একটি অ্যাঙ্গেল θ আর এটি V2 এবংঅ্যাঙ্গেলটি θ2 দেওয়া হয় সুতরাং v A সমান হবে V1 V2 এর সাথে অ্যারো ফেজোর হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য দেওয়া হয় সুতরাং যাকে পথ বলা হয় তা সেই ভেক্টর বিশ্লেষণকে সময় দেখুন 1959 ফিজিক্স এ ও একই জিনিস বলে তো একইভাবে এই লাইন একটি হরাইজন্টাল লাইন এটি একটি রেফারেন্স এখানেও এটি একটি রেফারেন্স এখানে এটি বিয়োগ সুতরাং আমার ফলাফলমূলক কল একই এটি v a সংযোজনের জন্য দেওয়া হয় এবং এখানে Vs মানে বিয়োগ একটি অ্যারো অনুপস্থিত তবে যাই হোক এটি Vs তো এটি V1 এবং এটি V2 তো যদি জানতে চান যে Vs কি হবে সুতরাং সহজেই খুঁজে বের করতে পারেন যে Vs সমান হয় V1 এর সাথে যাকে V2 বলা হয় সুতরাং এই ক্ষেত্রে 2 উপায় আছে 1 উপায় এটি তৈরি করা হয় যদি এটি V2 হয় এই সাইড টি হবে V2 তার মানে এখন যদি ফেজোর যোগের জন্য যান বা এখন ভেক্টর যোগ করুন সুতরাং Vs সমান হবে V1 V2 এর সাথে অন্য ভাবে যদি এটি V2 হয় এবং এটিও এটির প্যারালালে V2 নিতে পারেন অতএব Vs সমান হবে V1 এর সাথে এই ডাইরেকশন টি এবং অ্যারো এখানে আছে সুতরাং এটি হবে V2 এই ভাবে বা এইভাবে একইভাবে করতে পারেন একটি ভেক্টরে একইভাবে করতে হবে কিন্তু এটা অ্যালজেব্রাইক যোগফল হতে পারে না এটা ফাজোর যোগফল হবে আমি পরে দেখব যখন আমি সংখ্যাগত গ্রহণ করব এখন ফেজোর একটি জটিল সংখ্যা সুতরাং একটি ফেজোরের 3টি সমতুল্য নোটেশন্স আছে এখন জটিল সংখ্যা উচ্চ দেখুন সময় 2130 গণিতে শুরু হয়েছে সুতরাং একটি জিনিস হল পোলার ফর্ম মানে প্রথম জিনিসটি হল পোলার ফর্মে যদি লিখা হয় v সমান হয় V অ্যাঙ্গেল θ এর সাথে এখানে V হল ম্যাগনিটিউড এবং θ হল অ্যাঙ্গেলV অ্যাঙ্গেল θ লিখতে পারা যাবে এখন রেসিট্যাঙ্গুলার ফর্মে যদি এটি লিখুন তবে এটি v cos θ j Vs θ র মধ্যে হবে আরেকটি জিনিস যা এক্সপোনেন্সিয়াল ফর্ম এবং V হল অ্যারো দেওয়া যা V e jθ e jθ জন্য V হল e ম্যাগনিটিউড আর e jθ কিছুই নয় বরং বলা হয় e jθ cos θ j sin θ এর সমান এবং এটি এখানে লেখা হয়েছে e jθ সমান হয় cos θ j sin θ এর সাথে তারপর একটি মূলত অ্যাঙ্গেল θ সুতরাং এখন আরেকটি জিনিস হল যে এটিতে পরে আসবে তো আরেকটি জিনিস হল অপারেটর j 90 o ঘড়ির কাঁটার বিপরীতে রোটেশন উত্পাদন করে যে কোনও ফেজোরের যা এটি একটি গুণক ফ্যাক্টর হিসাবে প্রয়োগ করা হয় আসলে তাই j2 সমান 1 এর সাথে সুতরাং অপারেটর j যে কোনও ফেজোরের ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 o রোটেশন উত্পাদন করে যার সাথে এটি একটি গুণক ফ্যাক্টর হিসাবে প্রয়োগ করা হয় তার মানে j2 সমান 1 এর সাথে সুতরাং এটি x এটি আসল এক্সিস এটি কাল্পনিক এক্সিস সুতরাং এই ক্ষেত্রে এটি যদি j হয় এটি কাল্পনিক এই সামান্য উপর ধরে থাকুন উপরের দিকে যেতে দিন তো এই ক্ষেত্রে শুধু ধরে রাখুন সুতরাং এই ক্ষেত্রে এটি এখন j যখন এটি আরও এগিয়ে যাচ্ছে তখন এটি j2 j2 1 এর সমান যখন এটি এই j কিউবে আসে j কিউব j এর সমান কারণ এটি আসলে j2 গুণ j সুতরাং j2 সমান 1 এর সাথে একটি জটিল কোয়ান্টিটি সুতরাং এটি j এবং অবশেষে পয়েন্ট j এর পাওয়ার 4 পর্যন্ত আসবে সুতরাং এটি কিছু একটির মতো হবে তো এটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগিয়ে চলেছে সুতরাং এটি এবং এই v cos θ যদি নেওয়া হয় তাহলে এই x কম্পোনেন্ট টি v cos θ হবে সুতরাং v cos θ এখানে সমান হয় v x এর সাথে এবং θ তে Vs তো এটাই একটা যে Vy কে Vs এর সমান নেয় θ র মধ্যে এবং এটি হল v এর ফলস্বরূপ সুতরাং মূলত Vv cos θ j Vs θ র মধ্যে v হবে সুতরাং তার মানে ভি প্রতিবার অ্যারোর সমান হয় এবং অ্যারো সেখানে আছে আমি বলছি না যে এটা বোধগম্য v x j Vy সমান হবে সুতরাং একটি ফেজোর কে প্রকাশ করতে রেক্ট্যাঙ্গুলার ফর্মটি সংযোজন বা বিয়োগের জন্য সুবিধাজনক অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ফর্ম তৈরি করার সময় এই রেক্ট্যাঙ্গুলার ফর্মটি সংযোজন বা বিয়োগের করার সময় সহায়ক হবে সেই পোলার ফর্ম তার মানে এই একটি পোলার ফর্ম একটি ফেজোরের 2 অংশ প্রদর্শন করতে সুবিধাজনক যথা এটি ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল কারণ এই v হল ম্যাগনিটিউড অ্যাঙ্গেল θ একটি অ্যাঙ্গেল ম্যাগনিটিউড সুতরাং এটা পরিষ্কার করা যাক এবং সময় দেখুন 2448 গণিত থেকে জটিল সংখ্যার অপারেশন জানুন সুতরাং এখানে ধরুন V1 নেওয়া হয়েছে V1 e jθ 1 এর সমান এটি V1 অ্যারো V2 অ্যারো এটি V2 e jθ 2 তারপর যদি এটি গুণ করা হয় তবে এটি এখানে লেখা V1 হবে যদি আবার এটি এখানে V1 e jθ 1 গুণ V2 e jθ 2 করা হয় সুতরাং এটি আসলে এটি V1 V2 এবং তারপরে e jθ 1 θ2 সুতরাং এটি আসলে এখানে যা লেখা হয়েছে এটি V1 অ্যাঙ্গেল θ1 θ2 হিসাবে লেখা যেতে পারে তার মানে যে কোন অ্যাঙ্গেল θ ejθ হিসাবে লেখা যেতে পারে সুতরাং এখানে এটি পরিষ্কার করতে দিন সুতরাং এখানে অ্যাঙ্গেল θ1 θ2 সমান হবে e jθ 1 θ2 এর সাথে সুতরাং এই যে এখানে এটি র সমান এটি হিসাবে লেখা হয় তার মানে এটি V1 V2 এর সমান ব্রাকেটের মধ্যে কেবল বোঝার জন্য cos θ j sin θ1 θ2 লিখুন সুতরাং এটি লিখতে পারা যাবে সুতরাং আসলে এই ভাবে লেখা যেতে পারে V1 এবং V2 ম্যাগনিটিউড আর θ একটি θ2 যথাক্রমে V1 এবং V2 এর অ্যাঙ্গেল সুতরাং একইভাবে এটি পরিষ্কার করতে দিন একইভাবে V1V2 হবে তো এখানে আমি এটি V1V2 তৈরি করছি অর্থাৎe jθ 1e jθ2 সুতরাং এটি বিভক্ত হয় তাই এটি e jθ1 θ2 অর্থাৎ এটি V1 এখানে এটি V2 সুতরাং তার মানে এটি কেবল ধরে রাখুন এবং এটি V1V2 e jθ 1 θ2 এর সমান এটাই এখানে লেখা আছে এখানে কি লেখা আছে এবং আবার অ্যাঙ্গেল θ1 θ2 তার মানে এটি V1V2 হবে তারপর ব্র্যাকেটের ভিতরে cosine of θ1 θ2 j গুণ sin of θ1 θ2 তো এটি পরিষ্কার করা যাক সুতরাং এখন এখানে কিছু সতর্কতা লেখা হয়েছে সুতরাং AC তে ভোল্টেজ এবং কারেন্টের সমস্ত অপারেশন করা উচিত এই কথা মাথায় রেখে যে সেগুলি ফেজোর কোয়ান্টিটিএস সুতরাং অ্যালগেব্রেক ম্যানিপুলেশনগুলি কমপ্লেক্স কোয়ান্টিটিস হিসাবে প্রকাশ করার পরেই সম্ভব সুতরাং যখন আপনি গণনা করেন তখন সে সম্পর্কে সতর্ক থাকুন এটাই সব এবং এরপরে উদাহরণস্বরূপ অনুসরণ করা কারেন্টকে ওয়েভ এবং ফেজোর হিসাবে যোগ করুন সুতরাং এই ক্ষেত্রে এটি 5 sin ω t নেওয়া সমান এবং i2 সমান হবে 10 sin ω t 60o এর সাথে এখন যদি যোগ করা হয় i1 i2 হয়ে উঠবে 5 sin ω t 10 sin ω t 60o সুতরাং 5 sin ω t এখানে আছে যেটা হল 10 sin sin a cos v cos a sin V এটি ব্যাখ্যা করা হয় তাই এটি এই টার্মটি হবে সুতরাং সিমপ্লিফিকেশন করার পরে এটি 10 sin ω t 866 cos ω t হবে এখন আমি কি করব এটি আসলে এই 10 এবং 86 খুঁজে বের করুন 102√ ওভার 8662 যেটা 1323 দিবে সুতরাং তারপরে এটিকে আমরা এই কোয়ান্টিটি দ্বারা 1323 বলে ভাগ করবো এবং গুণ করবো সুতরাং যদি তাই হয় তাহলে এটি যদি আপনি এটি করেন 101323 sin ω t 866 1323 cos ω t into 1323 সুতরাং তার মানে এটি 10 এবং এটি 86 সুতরাং এটি 132 10 এটি একটি α তার মানে cos α সমান হবে 101323 এর সাথে এটা ধরে নিতে পারি এই কারণেই এটি cos α লিখা হয় সুতরাং cos α লেখা 101323 এর সমান এবং এখানে sin α লেখা 8661323 এর সমান সুতরাং এই কারণেই এখানে এটি প্রতিস্থাপিত হয় cos α দ্বারা এবং এটি প্রতিস্থাপিত হয় sin α দ্বারা এবং এটি গুণিত হয় এই 1323 দ্বারা তো এটি sin a cos b cos a sin b তো এটি 1323 sin ω t α যেটা হল 1323 sin it is 409o কারণ যদি cos α 101323 α এর সমান হয় তবে এটি 409 o হবে সুতরাং এটি পরিষ্কার করা যাক সুতরাং এটি α যেটা 409 o এর সমান এটি একটি উপায় এখন এটি পিক মান এটি পিক মান ধরুন যদি এটি পিক মান হয় সুতরাং এখন এটি পিক মান এখন এটি যদি মনে করে যে এটি rms মান তাহলে এটি পিক মান সুতরাং যখন আমি এই কাজটি rms মান এ করি তো i1 বোঝার জন্য লিখছি i1 rms 5√ 2 অ্যাম্পিয়ার সমান হওয়া উচিত এটি rms মান একইভাবে এটির জন্য i2 এর সমান rms মান হওয়া উচিত কারণ 10√ 2 জন্য কেবল ম্যাগনিটিউড রাখা হয় এটি অ্যাম্পিয়ার সুতরাং এটি 10√ 2 অ্যাম্পিয়ার 5√ 2 অ্যাম্পিয়ারএবং 10√ 2 অ্যাম্পিয়ার এখন এই ক্ষেত্রে এই sin ω t মানে এর সাথে কোনও অ্যাঙ্গেল যুক্ত নেই মূলত এটি ω t 0o তার মানে এটি লিখতে পারেন যে ধরুন i1 rms মান 5√ 2 অ্যাঙ্গেল 0o তার সমান এবং একইভাবে এখানে অ্যাঙ্গেল 60o সংযুক্ত করা হয়েছে তার মানে লিখতে পারেন i2 এর সাথে 10√ 2 অ্যাঙ্গেল 60o সমান কারণ 60o সেখানে আছে তার মানে এই i2 আসলে নেতৃত্ব দেয় i2 দ্বারা 60o কারণ অ্যাঙ্গেল হল পজিটিভ 60o তার মানে এটি এইভাবে সমাধান করা হবে যদি অন্য কিছু না বলা হয় যদি এই sin টার্মের সাথে কোন অন্য টার্ম যুক্ত থাকে তার মানে এটি একটি পিক মান rms মান নিতে এটি ভাগ করতে হবে √2 দ্বারা কারণ আমাদের সমস্ত গণনা পরে শুধুমাত্র rms মান এর উপর ভিত্তি করে দেখতে হবে সুতরাং এই ক্ষেত্রে এই একটি ডায়াগ্রাম এই কারণে এটি এই 5√ 2 অ্যাঙ্গেল 0 তাই এটি রেফারেন্স এক অন্য একটি 10√ 2 ছিল এটি একটি এটি 10√ 2 এবং এই 60o এটি 60o তো আরেকটি হচ্ছে সুতরাং এটি rms মান হিসাবে গ্রহণ করা হয় এবং এটি ফলাফলস্বরূপ একটি এটি 1323 এটি 1323√ 2 কারণ এখানেও এটি 13 পয়েন্ট √ 3 এবং এটি rms মান এটি আসলে 1323√ 2 rms মান এটি ম্যাগনিটিউড এবং এর অ্যাঙ্গেল 409o সুতরাং এটি অ্যাঙ্গেল 409o সুতরাং এই ফলস্বরূপ কারেন্ট আসলে এই 1409o কে নেতৃত্ব দিচ্ছে এবং বলা হয়েছে i2 এই অ্যাঙ্গেল কে নেতৃত্ব দিচ্ছে এই জিনিস দ্বারা যাকে i1 60o বলা হয় এটি আসলে একটি ফেজোর ডায়াগ্রাম এইভাবে এটি এটির জন্য একটি ফেজোর ডায়াগ্রাম এখন x এক্সিস এর উপর একটি প্রজেকশন নিন সুতরাং এটি এই রেফারেন্স হবে 5√ 2 আসলে যেখানেই √ 2 আসবে সেই কারণেই এই √ 2 বাইরে নিয়ে যাওয়া হয় এই 10√ 2 √ 2 বাইরে এবং cosine of 60o এটি এবং এটি x এর জন্য দেখুন সময় 3245 x এক্সিস এর উপর একটি প্রজেকশন যা 10√ 2 যদি আপনি এটি করেন একইভাবে y এক্সিস প্রজেকশনের জন্য এটি 1√ 2 হবে সুতরাং এটি রেফারেন্স জিনিস সুতরাং এটি একটি প্রজেক্শনাল y এক্সিস 0 ছাড়া আর কিছুই নয় এটি 10 sin 60 কারণ এই অ্যাঙ্গেল টি y এক্সিস প্রজেকশন 10 sin 60 যা 866√ 2 এখন যোগ করে যদি এর ফল স্বরূপ √ ওভার σx 2 √ ওভার y2 করা হয় সুতরাং এটি 1√ 2 এটি √ওভার10 2 866 2 হবে এটি 1323√ 2 হয়ে যাবে এখানে যা কিছু লেখা আছে তা 13 পয়েন্ট √ 32 2 এবং α হবে tan ইনভার্স যাকে tan ইনভার্স σyσx বলা হয় এটি tan ইনভার্স 866√ 210√ 2 এবং এটি 409oএর সমান সুতরাং এখানে যা কিছু আছে সুতরাং অনুরূপ ভাবে এটি সর্বাধিক মান 1323 sin ω t 409o এই ফেজোর ডায়াগ্রাম আঁকা হয় তাই rms মান নেওয়া হয় কারণ ফেজোর ডায়াগ্রাম টি rms মান গ্রহণ করে সর্বাধিক মান গ্রহণ করা উচিত নয় উভয় উপায়ে এটি সমাধান করা হয়